সবাইকে অভিবাদন জানাই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং কম্পিউটার গ্রাফিক্সের উপর আমাদের NPTEL অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগতম আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইআইটি খড়গপুর থেকে রাজারাম আমরা মডিউল 1 এ আছি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ভূমিকা সম্পর্কে বক্তৃতা নম্বর 6 আজকের ক্লাসে আমরা সংক্ষেপে একটি বিশেষ ডাইমেনশনের বিষয় এবং টলারেন্সস এর দিকে নজর দেব শেষ ক্লাসে ডাইমেনশন সংক্রান্ত বিশেষ বিষয়ে আমরা এটির ডাইমেনশন নির্ধারণের বিভিন্ন উপায় দেখেছি উদাহরণস্বরূপ যদি এটি একটি সিলিন্ডার হয় যার একাধিক ধাপ রয়েছে সুতরাং যে ভিউয়ের অন্য দিকে আমরা এক ধাপের মত দেখি ব্যাস দেখার চেষ্টা করি যদি ব্যাস হয় তাহলে আমরা ফাই চিহ্ন ব্যবহার করি এবং ভিতরে সবচেয়ে ছোট এবং বাইরের সবচেয়ে বড়টি যেভাবে আমরা দেখার চেষ্টা করি সুতরাং তারা তাদের ব্যাস দ্বারা ডাইমেনশন হওয়া উচিত বিশেষ করে তারা আয়তক্ষেত্র হিসাবে প্রদর্শিত দৃষ্টিভঙ্গিতে ডাইমেনশন করা উচিত সুতরাং যদি আমাদের একাধিক সিলিন্ডার থাকে এই ধরনের জিনিস যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে তাকাই তারা আয়তক্ষেত্রের মত দেখায় সেক্ষেত্রে ব্যাস আমরা এভাবেই দেখাতে যাচ্ছি আমরা সাধারণত এই দৃশ্যে ব্যাস দেখাই না যা এই থেকে হওয়ার কথা যদি টেপারড বৈশিষ্ট্যের মতো কিছু থাকে উদাহরণস্বরূপ এখানে আমাদের কাছে একটি আয়তক্ষেত্রের পরিবর্তে একটি টেপারড বৈশিষ্ট্য রয়েছে সম্ভবত বস্তুটিতে এই ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা এর উচ্চতা দেখাই এবং এছাড়াও আমরা এর দৈর্ঘ্য 20 ইউনিট এবং 60 ইউনিট দেখাই ফ্ল্যাট টেপার চিহ্ন ব্যবহার করে সমতল প্রান্ত এবং তাদের টেপার ঢালের মধ্যে এক পাশের দূরত্বের উচ্চতা দেওয়া আমরা সাধারণত টেপারড বৈশিষ্ট্যগুলির জন্য যাই এখানে আমরা এই ডাইমেনশনগুলি এবং একটি টেপারড আকারের প্রতীক সহ একটি টেপারডের মতো কিছু দেখাচ্ছি এইভাবে আমরা দেখাই এবং এই টেপার সম্ভবত সেই অনুপাতে বাড়ছে এই যে কোনো টেপার জিনিস আমরা এগিয়ে যান এবং এটা দেখান উপায় অন্য উপায় হল এক পাশের উচ্চতা দেওয়া সম্ভবত এই এক দৈর্ঘ্য টেপার এবং টেপার মুখের ঢাল সুতরাং টেপারের দৈর্ঘ্য 60 একক এবং এটি অনুভূমিকটির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে সুতরাং এইভাবেও আমরা এটিকে দেখাতে পারি যে কীভাবে এই টেপার চিহ্ন অনুপাতটি পরিবর্তন হতে চলেছে অন্য উপায়টি হল ঢাল এবং কোণের মাধ্যমে এটি বিশেষ ডাইমেনশনের দুটি উপায় একইভাবে যদি আমাদের থ্রেড স্ক্রু ইত্যাদি থাকে আমরা ডাইমেনশনাল উদ্দেশ্যে এবং অন্যান্য জিনিসের জন্য সরাসরি থ্রেড রাখি না আমরা নির্দিষ্ট ডাইমেনশনগুলি দেখাই যা নির্দেশ করে যে এইগুলি থ্রেড উদাহরণস্বরূপ যদি আমরা একটি কলম নিই যা স্ক্রু এবং থ্রেড ধরণের সংমিশ্রণে দুটি অংশে খোলা যায় সুতরাং তাদের একটিতে বহিরাগত থ্রেড থাকতে পারে এবং অন্যটির অভ্যন্তরীণ থ্রেড থাকতে পারে সুতরাং যখন আমরা বোল্ট নাট কলম স্ক্রু ক্যাপ ইত্যাদির জন্য এই ডাইমেনশনগুলি দেখাই তখন সর্বদা বাহ্যিক থ্রেড এবং অভ্যন্তরীণ থ্রেড থাকে সুতরাং এই অভ্যন্তরীণ থ্রেড এবং বাহ্যিক থ্রেডগুলি দেখানোর বিভিন্ন উপায় রয়েছে আমরা ভবিষ্যতের ক্লাসে আরও বিস্তারিত শিখব যাইহোক যখনই আমরা এই ধরনের আয়তক্ষেত্রাকার অংশ টেপার করা এবং বক্ররেখা এবং রেখাগুলি দেখি এটি নির্দেশ করে যে এটি থ্রেডগুলির সাথে মোকাবিলা করার কথা অধিকন্তু আমরা সাধারণত এই থ্রেডগুলিকে মেট্রিক এম অংশ দ্বারা দেখাই যা আমরা দেখাব সেই উদ্দেশ্যে মেট্রিক থ্রেডগুলিতে একটি প্রতীক M আছে সম্ভবত এটির ব্যাস 12 মিমি হতে পারে সুতরাং যদি এটি বাহ্যিক থ্রেড হয় তবে আমরা এটিকে বাইরের দিক থেকে দেখাই এটি সেই থ্রেড যা আমাদের কাছে রয়েছে সুতরাং M 12 আমরা দেখাব যে এটি রেনল্ডস পেনের সাদা রঙের অংশের মতো কিছু কিনা যার অভ্যন্তরীণ থ্রেড রয়েছে তাহলে সেই ক্ষেত্রে অভ্যন্তরীণ অংশগুলি আমরা এটি দেখাতে যাচ্ছি একইভাবে যখনই এই থ্রেডগুলি বোল্ট নাট এবং অন্যান্য ধরণের জিনিস জড়িত থাকে আমরা সাধারণত ড্রিল করা গর্তের গভীরতার সাথে যাই উদাহরণস্বরূপ এই বস্তুটির ভিতরে একটি গর্ত রয়েছে যেখানে আমাদের একটি থ্রেড রয়েছে সুতরাং গভীরতা সর্বদা প্রয়োজন উদাহরণস্বরূপ এখানে এই ক্ষেত্রে 12 মিমি সুতরাং এক প্রান্ত থেকে এটি 22 মিমি দেখানো হয়েছে সুতরাং এখান থেকে এটি এই অংশ পর্যন্ত 22 মিমি হবে এবং থ্রেড সম্ভবত অবজেক্টের আকার এই স্তর পর্যন্ত গর্ত তৈরি হতে পারে তবে থ্রেডিং শুধুমাত্র এই স্তর পর্যন্ত করা হয় সুতরাং সেই ক্ষেত্রে থ্রেডের দৈর্ঘ্য 18 মিমিও দেখাতে হবে এটি 18 মিমি হবে এই ভাবে থ্রেড এবং বিশেষ স্ক্রু বৈশিষ্ট্য দেখানো হয় আমরা সবসময় এর বিভিন্ন দৃষ্টিভঙ্গি দেখাই যেমন সামনের দৃশ্য এবং পাশের দৃশ্য কারণ এটি একটি থ্রেড ধরণের জিনিস বাহ্যিক থ্রেড আপনি যদি এই দিক থেকে বা সম্ভবত এই দিক থেকে তাকান তবে এটি একটি বৃত্তের মতো দেখায় যার উপর আমরা থ্রেড বলতে শুরু করি সুতরাং সেই ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ ডাইমেনশনও রয়েছে আমরা ভবিষ্যতের ক্লাসে সে সম্পর্কে আরও বিশদ শিখব সাধারণত আমরা যেকোন ধরনের ডাইমেনশনের জন্য চিহ্নের সাথে যাই শুধুমাত্র সেই চিহ্নটি দেখে আমরা বুঝতে পারব যে ড্রয়িংটি ব্যাস বা গোলাকার ব্যাসার্ধের ব্যাসার্ধ ইত্যাদি নিয়ে গঠিত কিনা যদি আমরা phi ব্যবহার করি তবে এটি ব্যাসকে প্রতিনিধিত্ব করে যদি এটি S phi এর মতো হয় তবে এটি গোলাকার ব্যাস নির্দেশ করে ব্যাসার্ধের জন্য আমরা R দিয়ে যাই এবং গোলাকার ব্যাসার্ধের জন্য আমরা SR চিহ্ন দিয়ে যাই যদি এইগুলি বর্গাকার উপাদান হয় আমরা সিম্বল স্কোয়ার ব্যবহার করি কখনও কখনও আমরা সিলিন্ডার হিসাবে CYL ব্যবহার করার ক্ষেত্রে সিলিন্ডিকাল অবজেক্টগুলিকে উপস্থাপন করতে যাচ্ছি একইভাবে যখনই এই একাধিক ছিদ্র একটি প্লেটে তৈরি করা হয় সেখানে একটি পিচ ব্যাস উপস্থাপন করা হবে সেই ক্ষেত্রে আমরা সাধারণত এই PCD পিচ বৃত্তের ব্যাসের সাথে যাই যদি জিনিসগুলি সমান ব্যবধানে হয় তবে আমরা EQSP ইকুই স্পেস ধরণের জিনিসগুলির সাথে যাই একইভাবে অন্যান্য জিনিস যেমন এটি কনিকাল টেপার হলে আমরা এটিকে এইভাবে ব্যবহার করি যদি এটি একটি ফ্ল্যাট টেপার হয় তবে আমরা এটিকে এভাবে ব্যবহার করি ফ্ল্যাট টেপার প্রতীকের মতো কিছু এটি যদি এটি কনিকাল টেপার হয় তবে আমরা এটি ব্যবহার করি অন্যান্য অনেক জিনিস যেমন সাধারণত থ্রেড এবং অন্যান্য জিনিসের জন্য আমরা সাধারণত এই চিহ্নগুলি দেখতে পাই তার মানে মেট্রিক থ্রেড এই থ্রেড তৈরির এক উপায় বিভিন্ন ধরনের গর্ত রয়েছে এবং তাই কাউন্টার বোরস কাউন্টার সিঙ্কের মতো জিনিস এবং আরও কিছু বিশেষ চিহ্ন রয়েছে যা লোকেরা সাধারণত এটি ব্যবহার করে সুতরাং ড্রয়িং শীট প্রতীকের ক্ষেত্রে এই ইউনিটগুলির ডাইমেনশন সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আপনি পিকচারটি মেকানিস্টকে জানাতে চান এখন ড্রয়িং এর জন্য এই সমস্ত ডাইমেনশনগুলি 12 মিমি বলার মতো পুরোপুরি সূক্ষ্ম কিন্তু আমরা যদি একজন যন্ত্রবিদকে 12 মিমি ধরণের বস্তু প্রস্তুত করতে বলি সম্ভবত এটি দৈর্ঘ্য হতে পারে এটি গর্ত হতে পারে এবং 12 মিমি করা সম্ভব নয় সর্বদা প্লাস বা বিয়োগ বিচ্যুতি সম্ভব কারণ আমরা মেশিনের সাথে কাজ করছি এমন অনেক কারণ রয়েছে যা এই মেশিনটিকে প্রভাবিত করে উদাহরণস্বরূপ আমরা একটি টার্নিং অপারেশন করতে চাই যেখানে আমরা 20 মিমি এর একটি সিলিন্ডার তৈরি করতে চাই যাই হোক একটি ছোট বিচ্যুতি যান্ত্রিক কম্পনের কারনে তাপডাইমেনশন ভেরিয়েশন হয় এই লেদ মেশিনে যা হয় সুতরাং জিনিসগুলি সর্বদা সম্ভাবনা থাকে যে এটি অতিরিক্ত হতে পারে এটি সেই বস্তুর কম হতে পারে অনেক কারণই এই জিনিসগুলিকে প্রভাবিত করে সুতরাং 12 মিমি বা 20 মিমি সাধারণত ইঙ্গিত করা ভাল ধারণা নয় 20 থেকে 205 মিমি রেঞ্জ উল্লেখ করা সর্বদা ভাল এবং এছাড়াও 195 মিমি বা সম্ভবত 20 প্লাস বা বিয়োগ 005 মিমি এর মত কিছু আমরা যা প্রতিনিধিত্ব করি এই ধরনের ডাইমেনশনকে টলারেন্স বলা হয় আসুন এই টলারেন্স সম্পর্কে আরও শিখি টলারেন্স এর মৌলিক সংজ্ঞা হল একটি অংশের আকার এবং জ্যামিতির একটি নির্দিষ্ট পরিবর্তনের জন্য একটি অনুমতি কোনো বস্তু সুনির্দিষ্ট আকারে তৈরি করা হবে না এবং বারবার আকারেও তৈরি হবে আমরা যদি একাধিক দৃষ্টান্তের জন্য এটি পুনরাবৃত্তি করতে চাই তবে এর মধ্যে সর্বদা ভেরিয়েশন থাকতে পারে সুতরাং একই আকার এবং জ্যামিতির একই বস্তু তৈরি করা সুনির্দিষ্টভাবে সম্ভব নয় সুতরাং টলারেন্সগুলি অনুমোদিত ভেরিয়েশন সেট করে যেকোন গুণমান পরিদর্শন এবং তাই আরও উদ্দেশ্য এই টলারেন্সস লিমিট কঠোরভাবে আরোপ করা হয় যদি একটি বড় ভেরিয়েশন থাকে তবে এটি অংশের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে উদাহরণস্বরূপ তারা মনে করে যে আমরা একটি সাধারণ রেনল্ডস কলম নিয়েছি যদি আমরা এটি গ্রহণ করি তবে এতে স্ক্রু এবং অন্য অংশ উভয়ই রয়েছে সুতরাং যখন আমরা এই রেনল্ডস কলমের নীল রঙের অংশটি স্ক্রু করার চেষ্টা করি যদি থ্রেডটি খুব ছোট হয় এটি অবিলম্বে সেই কলমটি হারিয়ে ফেলে এবং অংশটির কার্যকারিতা মারাত্মকভাবে প্রভাবিত করে যদি সেই থ্রেডটি খুব বড় হয় সম্ভবত এটি সেই বস্তুর সাথেও ফিট নাও হতে পারে সুতরাং একটি বড় ভেরিয়েশন সবসময় এই অংশগুলির কার্যকারিতা প্রভাবিত করে এমনকি উদাহরণস্বরূপ আঙুলে রিং বাজে যা আমরা ব্যবহার করি যদি এটি খুব বড় হয় তবে আমরা সেই রিংটি কার্যকরভাবে ব্যবহার করার অবস্থানে থাকব না যদি এটি খুব ছোট হয় তবে এটি আমাদের আঙুলেও ফিট করে না সুতরাং যে কোনো বস্তুকে আমরা এই টলারেন্সস জিনিসগুলির সাথে যাই গ্রহণ করি না কেন যদি একটি বড় তারতম্য থাকে তবে এটি অংশটির কার্যকারিতাকে মারাত্মকভাবে প্রভাবিত করে যাইহোক আমরা যদি এটি সুনির্দিষ্ট করতে চাই এর মানে আমরা বিভিন্ন ছোট পরিবর্তন করতে যাচ্ছি তারপর একজনকে সর্বাধিক যত্নশীল হতে হবে এবং সেই উপাদানটি তৈরি করা খুব ব্যয়বহুল হবে সুতরাং একজনকে এই ছোট পরিবর্তনের সাথে উল্লেখযোগ্য পরিবর্তনের সাথে সাবধানে খেলতে হবে সুতরাং একদিকে এটি খরচ বাড়াবে না এই খরচটি সময়সাপেক্ষ হতে পারে এটি আর্থিক বিষয়ের ক্ষেত্রে হতে পারে উৎপাদনের দিক থেকে আপনি কত পরিমাণে এটি প্রস্তুত করতে অনেক কিছু খরচ হবে সুতরাং সাধারণত শিল্পগুলি এই ছোট ভেরিয়েশন এবং বৃহৎ ভেরিয়েশনটিকে অপ্টিমাইজ করার চেষ্টা করে টলারেন্স আসুন আমরা একটি আদর্শ উদাহরণ দেখি মেশিনিং প্রক্রিয়ায় আমরা কিছু জিনিসকে সমাবেশ বলে থাকি এগুলি হল পৃথক উপাদান আমরা সেগুলিকে ঠিক করি এবং এটিকে একটি চূড়ান্ত পণ্যের মতো করে তুলি। চশমার মতো একটা উদাহরণ নেওয়া যাক এটি একটি সমাবেশ যা সাধারণ কাচ সম্ভবত ফ্রেম নিয়ে গঠিত এই ফ্রেম সম্ভবত সেখানে জয়েন্টগুলোতে থাকবে যারা জয়েন্টগুলোতে স্ক্রু গ্লাস স্ক্রু এবং ফ্রেম থাকতে পারে এগুলিকে এই চশমার অংশ বলা হয় যখন আপনি এগুলিকে সঠিকভাবে একত্রিত করেন তখন আপনি এমন একটি সমাবেশ পেতে পারেন যে সমাবেশটি চশমার মতো কার্যকারিতা তৈরি করে এখন আসুন সেই ফ্রেমের স্বতন্ত্র জিনিসটি দেখি আমরা একটি গ্লাস লাগাতে চাই আসুন আমরা এই গ্লাসটি তৈরি করি এই গ্লাসটি আমরা কি ফিট করতে চাই যদি এই ডাইমেনশনটি আমাদের এই ডাইমেনশনের দিকে নজর দেয় যদি এই ডাইমেনশনটি প্রথমত একই ডাইমেনশন প্রস্তুত করা সহজ হয় না এমনকি যদি আমরা এটিকে যান্ত্রিক চাপের মতো ঠিক করার ক্ষেত্রে এটিকে একটি ছোট পরিবর্তন করি তবে সম্ভবত ঘোরাতে হতে পারে সুতরাং এই গ্লাসের ভিতরে ফিট করার মতো প্রধান কার্যকারিতা যা আমরা অর্জন করার মতো অবস্থানে নাও থাকতে পারি এটি যান্ত্রিক চাপের একটি ছোট বৃদ্ধি সম্ভবত তাপডাইমেনশনের তারতম্য বা সম্ভবত পৃষ্ঠের ঘর্ষণ এবং অন্যান্য জিনিস হতে পারে এটি এর কার্যকারিতাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে তবে যদি আমরা এটিকে আরও ছোট করতে যাচ্ছি তবে এটি একটি ছোট আকার হবে তবে এটি একটি বড় এটি সেই বস্তু থেকে বেরিয়ে আসে যদি এটি খুব বড় হয় যদি এটি বড় হয় এবং যদি এটি ছোট হয় তবে এটি সত্যিই এর সাথে মানানসই হতে পারে না সুতরাং অংশগুলি প্রায়শই একসাথে ফিট হবে না যদি তাদের ডাইমেনশনগুলি মানগুলির একটি নির্দিষ্ট লিমিটর মধ্যে না পড়ে উদাহরণস্বরূপ আসুন বিবেচনা করা যাক এই ডাইমেনশন 25 মিমিই হল সঠিক মাপ সম্ভবত আপনি যখন এটি তৈরি করছেন তখন সেই লিমিটের মধ্যে 251 মিমি থেকে 249 মিমি পর্যন্ত যদি এটি 25 হয় তবে এটি সেই বস্তুর সাথে ফিট করে যদি এটি 26 হয় অবশ্যই এটি সেই বস্তুর সাথে মাপসই হবে না একজনকে এটিকে ফিট করার চেষ্টা করার অন্যান্য উপায় করতে হবে সুতরাং অংশগুলি প্রায়শই একসাথে ফিট হবে না যদি তাদের ডাইমেনশনগুলি মানগুলির একটি নির্দিষ্ট লিমিটের মধ্যে না পড়ে উদাহরণস্বরূপ আপনি আপনার একটি কাচ ভেঙে ফেলেছেন আপনি এটি প্রতিস্থাপন করতে চান আপনি এটি প্রতিস্থাপন করতে চান যদি একটি প্রতিস্থাপন অংশ ব্যবহার করা হয় এটি বিচ্যুতি র নির্দিষ্ট লিমিটর মধ্যে মূল অংশের একটি সদৃশ হতে হবে সুতরাং যখন শিল্পগুলি এই ধরণের পণ্যগুলিকে বহু অংশে গুণিত করে তখন একজনকে এই টলারেন্সস সাথে খুব সতর্ক থাকতে হবে পুনরাবৃত্তির খুব প্রয়োজন কারণ আপনি এটি ভেঙেছেন এবং আপনি এটি প্রতিস্থাপন করতে চান সুতরাং এটি প্রতিস্থাপন করার জন্য আপনাকে সুনির্দিষ্ট ডাইমেনশনের অনুরূপ উপাদানের প্রয়োজন যদি সম্ভব না হয় তাহলে এই টলারেন্সস সাথে কিছু প্লে করতে হবে এটি একটি সাধারণ অনুশীলন খরচ সাধারণত ছোট টলারেন্সস সাথে বৃদ্ধি পায় ছোট টলারেন্স এটি তৈরি করতে খরচে একটি সূচকীয় বৃদ্ধি ঘটায় ছোট টলারেন্স সহ অংশগুলির জন্য প্রায়শই উত্পাদনের বিশেষ পদ্ধতির প্রয়োজন হয় এটি কেবলমাত্র ব্যয়ের বিষয়ে নয় যদি আপনি খুব ছোট টলারেন্সস মানগুলির জন্য যাচ্ছেন যা প্রস্তুত করতে আমাদের বিশেষ সরঞ্জামের প্রয়োজন হয় ছোট টলারেন্স সহ অংশগুলির জন্য প্রায়শই বৃহত্তর পরিদর্শনের প্রয়োজন হয় এবং অংশগুলি প্রত্যাখ্যান করার জন্য কল করা হয় এই ধরনের ছোট টলারেন্সস যত্ন নেওয়ার জন্য আমরা কতটা যত্ন নিতে যাচ্ছি দিনের শেষে এটি পরিদর্শনের মধ্য দিয়ে যেতে হবে প্রয়োজনীয় টলারেন্স থেকে একটি ছোট ডেভিয়েশন একটি উচ্চ চান্স আছে যে অংশ প্রত্যাখ্যাত হবে সুতরাং ছোট টলারেন্স সবসময় একটি বৃহত্তর ইন্সপেকশন জিনিস আছে এবং উচ্চ লাইকলি অনেক অংশ প্রত্যাখ্যান করা হবে যদিও ছোট টলারেন্স থাকা একটি ভাল অভ্যাস এটি নিজেই চ্যালেঞ্জিং আমরা এই টলারেন্সগুলিকে বিভিন্ন উপায়ে নির্দিষ্ট করি উদাহরণস্বরূপ এটি আকারের উপর ভিত্তি করে হতে পারে এটি জ্যামিতির উপর ভিত্তি করেও হতে পারে আকারের জন্য আমাদের এটি তাকান এটি ডাইমেনশনের অনুমোদিত ভেরিয়েশন নির্দিষ্ট করে অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা ব্যাস হতে পারে ইত্যাদি ড্রয়িং দেওয়া হয় এই ধরণের জিনিসগুলি যদি আমরা সেগুলি সম্পর্কে কথা বলি জ্যামিতি সম্পর্কিত আকার টলারেন্স সম্পর্কেও আমরা এই টলারেন্স সম্পর্কে কথা বলি জ্যামিতিক টলারেন্সস জন্য এটি তার আকার থেকে পৃথক অংশের জ্যামিতির জন্য টলারেন্সস স্পেসিফিকেশনের জন্য অনুমতি দেয় আমি একটি আয়তক্ষেত্র আঁকতে চাই তবে সম্ভবত একটি ছোট ভেরিয়েশন রয়েছে যা দেখতে ট্রাপিজিয়াম ধরণের জিনিসের মতো হতে পারে এই ভেরিয়েশনগুলি খুব ছোট বর্গক্ষেত্রের পরিবর্তে এই ধরণের জিনিস সম্ভবত এই ট্র্যাপিজয়েডাল ধরণের জিনিসটিকেও সহ্য করা হয় এবং এটিকেই আমরা জ্যামিতিক টলারেন্স বলি রেখার দৈর্ঘ্য ব্যাসের পরিপ্রেক্ষিতে যে ধরণের জিনিসকে আমরা আকার টলারেন্স বলি আমি যেমন বলেছি আমরা একটি সিলিন্ডারের মতো কিছু আঁকতে চাই তবে এটি কিছুটা ডিম্বাকৃতি দেখাতে পারে এই ধরনের জিনিসগুলিও জ্যামিতিক টলারেন্স বজায় রাখতে হবে জ্যামিতিক ডাইমেনশন এবং টলারেন্স একটি অংশের বিভিন্ন জ্যামিতিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে বিশেষ চিহ্ন ব্যবহার করে যাই হোক আমরা এটি পরিষ্কারভাবে উল্লেখ করছি আকারের ক্ষেত্রে যেমন প্রস্থের উচ্চতা ব্যাস ইত্যাদি সম্ভবত একটি বৃত্ত থেকে একটি সামান্য ইলিপস বা ওভাল ধরনের জিনিস যা আমরা বিশেষ ধরনের প্রতীক ব্যবহার করি এর মানে এটি সেই স্তর পর্যন্ত অনুমোদিত একটি একক ডাইমেনশনের জন্য টলারেন্স ডাইমেনশন এবং টলারেন্সস সাথে নির্দিষ্ট করা যেতে পারে আমরা শীঘ্রই এটি কিভাবে প্রতিনিধিত্ব করতে হবে একটা জিনিস কি আমাদের খেয়াল করতে হবে টলারেন্স হল উপরের এবং নিম্ন লিমিটর মধ্যে একটি মোট পার্থক্য যদি আমি 25 মিমি এর মত কিছু বলি উপরের দিকে কোন স্তরে আমি সত্যিই নীচের দিকে যেতে পারি কোন স্তরে আমি সত্যিই সেই ডাইমেনশনের সাথে যেতে পারি এটি কি 249 বা এটি 2499 নাকি এটি 2501 এর মতো বা এটি 251 এই ধরণের উপরের নিম্ন এই মোট ভেরিয়েশনের সাথে মোকাবিলা করার জন্য কিছু লিমিটবদ্ধ করে আসুন আমরা একটি উদাহরণ দেখি এখানে আমাদের একটি ড্রয়িং শীট রয়েছে যার উপর অনেকগুলি উপাদান উল্লেখ করা আছে উদাহরণস্বরূপ এটি একটি টার্নিং অপারেশনের জন্য চক স্ক্রু এবং অন্যান্য জিনিসগুলি এখানে উপস্থাপন করা হয়েছে উদাহরণস্বরূপ আসুন এটি বেছে নেওয়া যাক আমরা দেখতে পাচ্ছি যে phi এর মত কিছু ব্যাস 1375 ইউনিটের সাথে প্লাস বা বিয়োগ 0005 ইউনিট হবে একইভাবে আসুন এই 1120 প্লাস বা বিয়োগ 0005 দেখুন একইভাবে আসুন এই ব্যাস phi 275 প্লাস বা বিয়োগ 002 দেখি সুতরাং যখন মেশিনিং করা হয় এবং সম্ভবত পণ্যটি এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং শীটের মাধ্যমে বেরিয়ে আসে যখন এটি গুণমান পরীক্ষায় যায় প্রধানত গুণমান নিয়ন্ত্রণ গ্যাস পরীক্ষা করে যে এই বস্তুটির জন্য এই টলারেন্সগুলি পূরণ হয়েছে কিনা যদি কেউ সেই বাহ্যিক বৃত্তের ব্যাস পরিমাপ করে যদি এটি 275 পুরোপুরি সূক্ষ্ম হয় যদি এটি আমাদের 277 এর মতো হয় তবে এটি পুরোপুরি সূক্ষ্ম হবে যদি এটি 273 ইউনিটের মতো হয় যা পুরোপুরি সূক্ষ্ম কারণ এই প্লাস বা বিয়োগ 002 প্রতিনিধিত্ব করে যদি কিছু সম্ভবত 278 হয় তবে তারা সেই অংশটিকে প্রত্যাখ্যান করবে সুতরাং আরও উদ্দেশ্য এই টলারেন্স সবসময় সহায়ক হবে একইভাবে আসুন আমরা এটির দিকে তাকাই যে আপনার সর্বদা পজিটিভ দিক এবং নেগেটিভ দিকে প্লাস বা বিয়োগ 002 থাকা আবশ্যক নয় কখনও কখনও পজিটিভ দিকে এটি পছন্দ করা হয় কিন্তু নেগেটিভ দিকে নয় যখন আপনি জিনিসগুলি ফিট করতে চান এর চেয়ে কম হলে এটি বস্তুটিকে ধরে নাও রাখতে পারে এটি খুব টাইট ধরনের জিনিস হবে উপরের যেকোন কিছু উদাহরণস্বরূপ যদি এই বস্তুটি হয় আমি একটি সিলিন্ডার রাখতে চাই এখন যখন আমি এই ডাইমেনশন পরিমাপ করতে যাচ্ছি বা সম্ভবত এটি আরও উপযুক্ত উপায়ে যদি আমি 25 মিমি চাই তবে 2501 এর উপরে যেকোন কিছু পছন্দ করা হয় কিন্তু আমি যদি 251 এর নিচে যাই তবে এটি এখানে কোথাও থাকবে সুতরাং এই সিলিন্ডারটি সেই বস্তুতে প্রবেশ করা যাবে না সুতরাং কখনও কখনও এই নিম্ন ডাইমেনশন 0 মত কঠোরভাবে আরোপ করা অনুমিত হয় উপরের যেকোন কিছুই পুরোপুরি সূক্ষ্ম যদি এটি এই ধরণের বস্তু হয় একই জিনিসের জন্য যদি আমরা সিলিন্ডারের কথা বলি যা এই বস্তুতে স্থির করতে হবে যদি আমি সেই 25 মিমি নিয়ে যাচ্ছি তাহলে এখানে এটি পুরোপুরি ঠিক আছে কিন্তু 2502 এর উপরে যেকোন কিছু হতে পারে সেটা সেই বাক্সের বাইরে থাকবে তাই আমরা সত্যিই এটাকে মাপসই করতে পারি না সেক্ষেত্রে আমরা যা করব তা হল নিম্ন দিকটি অগ্রাধিকারযোগ্য উপরের দিকটি অগ্রাধিকারযোগ্য নয় সুতরাং তার উপর ভিত্তি করে আপনার প্লাস এবং মাইনাস ভেরিয়েশন সবসময় ঘটতে পারে এবং এই টলারেন্সগুলিকে বিস্তৃতভাবে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হল লিমিট টলারেন্স যেখানে আমরা উভয় জিনিসের ডাইমেনশন 25 245 দেখাই একইভাবে লিমিট টলারেন্স যার জন্য লিমিট উল্লেখ করা হয়েছে তা 14 থেকে 15 পর্যন্ত পরিবর্তিত হতে পারে এই ব্যাস 15 থেকে 175 পর্যন্ত পরিবর্তিত হতে পারে একইভাবে কোণ 280 থেকে 284 এই ধরনের লিমিট যদি আমরা দেখাই যে লিমিট টলারেন্স বলা হয় যদি এটি প্লাস মাইনাস ধরনের টলারেন্স হয় আমরা সাধারণত এটি 25 প্লাস বা বিয়োগ 00 বিয়োগ 005 এর পরিপ্রেক্ষিতে দেখাই এই ধরনের জিনিস একটি সাধারণ অভ্যাস যা আমরা 145 প্লাস বা বিয়োগ 05 00 এর মতো ড্রয়িং শীটে এটি দেখতে পাই প্লাসের মতো কিছু 015 বিয়োগ 010 হবে এই ধরনের জিনিসগুলিকে প্লাস মাইনাস টলারেন্স বলা হয় সুতরাং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের সাথে আমাদের পরিচিতি সংক্ষিপ্ত করার জন্য আমরা প্রথমে প্রথম ছয়টি বক্তৃতায় ড্রয়িং শিট ড্রয়িং ইনস্ট্রুমেন্ট লেটারিং লেআউটের ডাইমেনশন টলারেন্সস সম্পূর্ণ ছবি দেখেছি পরের ক্লাসে আমরা শিখব কিভাবে রেখার কার্ভস বাইসেক্টর রেখা ইত্যাদি আঁকতে হয় কিভাবে এই যন্ত্রগুলিকে জ্যামিতিক জিনিস তৈরি করতে ব্যবহার করতে হয় কীভাবে সাধারণ কনিক বিভাগ যেমন প্যারাবোলা বৃত্ত হাইপারবোলা এবং অন্যান্য কার্ভস যেমন সাইক্লয়েড ইত্যাদি তৈরি করতে হয় সুতরাং বক্তৃতা 7 এর পর আমরা এই কনিক বিভাগ এবং জ্যামিতিক নির্মাণগুলি কভার করি আপনাকে অনেক ধন্যবাদ